আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব কীভাবে পরিষেবা চিন্তাভাবনা এবং পণ্য পরিষেবা সিস্টেমের একটি নতুন দৃষ্টান্ত ব্যবসা করার পদ্ধতিতে পরিবর্তন করে চলেছে উদাহরণস্বরূপ একটি সাধারণ ধারনা বিবেচনা করুন যাকে মার্কেটিং মিক্স বলা হয় থাকে যেভাবে প্রচলিত ধারনায় গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য আমরা সম্পদ মোতায়েনের কথা ভাবতাম তা আমাদের এই চারটি বিখ্যাত পির একটি ছিল পণ্য সমস্ত মূল্যর প্যাকেজ সম্পর্কিত ধারনা স্থান এবং সময় যার অর্থ পণ্যগুলি গ্রাহকের কাছে পৌঁছানোর উপায় বা বিতরণ দাম এবং সর্বশেষে প্রচার ও শিক্ষা তবে এই নতুন পরিষেবাদি কেন্দ্রিক অর্থনীতিতে পরিষেবা প্রাধান্যযুক্ত অর্থনীতিতে তিনটি নতুন ধারণা রয়েছে যা আমাদের বিপণনের মিশ্রণে যুক্ত করতে হবে এবং এগুলি হলো প্রক্রিয়া শারীরিক পরিবেশ এবং মানুষ উদাহরণস্বরূপ ধরুন আপনি নিজের বাড়ির পার্টির জন্য একাধিক রেস্তোঁরা থেকে ফোন এবং ইন্টারনেট ব্যবহার করে আজ যেভাবে খাবার অর্ডার করছেন এখন এই নতুন উপাদানগুলি মানে আপনি যেভাবে লেনদেনের যে নতুন প্রক্রিয়াটি ধারন করেছেন এবং যাদের সাথে আপনি যোগাযোগ করছেন তার জন্য আপনার নতুন চিন্তাভাবনার প্রয়োজন কারণ আগে যখন আপনি কোনও রেস্তোঁরায় যেতেন সেই রেস্তোঁরা ব্যবসায়ের মালিকরা তাদের লোকেদের দক্ষতা ভদ্রতা প্রতিক্রিয়াশীলতার দিকে মনোনিবেশ করতে পারতেন তারা রেস্তোঁরাটির পরিবেশে গ্রাহকের সাথে মুখোমুখি কথাবার্তা বলতেন দেখতে গেলে সেই প্রভাবশালী শারীরিক এবং বাস্তব দুনিয়া ছিল প্রক্রিয়া এবং সমাধানের একটি পরিচিত ক্রম তবে আজ যখন আমাদের এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম এবং বাস্তব উপলক্ষের মিশ্রণ রয়েছে বলা যায় যেন একত্রে সংহত অবস্থায় যেখানে রেস্তোঁরাটি আপনার বাড়িতে এসে গিয়েছে এবং কখনও সম্ভবত আপনিও রেস্তোঁরায় একটি বিশেষ উপলক্ষ তৈরি করতে পারেন তা সীমানাগুলির এই মিশ্রণ বা রূপান্তর নতুন চ্যালেঞ্জ তৈরি করে এবং সেই চ্যালেঞ্জটি হল পূর্ববর্তী উদাহরণে পার্থিব রেস্তোরাঁর ক্ষেত্রে যেভাবে এক হাতে রেস্তোঁরাটি নিজের প্রচার করতো যেভাবে গ্রাহকের সঙ্গের যোগাযোগ পরিচালিত আর নিয়ন্ত্রণ করতো এবং অন্য হাতে যেভাবে নিজের রান্নাঘর আর বিলিং ইত্যাদি নিয়ন্ত্রণ করতো এই দুটি ক্রিয়াকে পৃথক ভাবে দেখা হতো সত্যি বলতে কি রেস্তোঁরা ব্যবসায়ের ক্ষেত্রেও এদের আলাদা করা কঠিন ছিল তবে চকোলেটে উৎপাদন ব্যবসায়ে আপনি বেশ আলাদা করতে পারতেন চকোলেট বিপণন থেকে চকোলেট উৎপাদন বা যারা চকোলেট উৎপাদন করে এবং যারা চকোলেট খায় এমন লোকেদের আলাদা করা কিন্তু বেশ সোজা তবে আপনি যদি আজ চিন্তা করেন তবে আমরা বিভিন্ন ধরণের ই পরিষেবা এবং শারীরিক পরিষেবাগুলি ব্যবহার করি যেভাবে আমরা পার্থিব পণ্যগুলিকে অপার্থিব পণ্যর সাথে আন্তঃমিশ্রিত করি স্পষ্ট আর অদৃশ্য উপাদানগুলি মিশ্রিত করে তাতে এটা বোঝা যায় যে এই পার্থক্য করাটা আজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই বিভিন্ন পরিচালনামূলক ক্রিয়াগুলিকে পৃথক ব্লক হিসাবে ভাবার জন্য মানাজেমেন্টের তিনটি পৃথক ভূমিকা অপারেশনস বিপণন ও মানবসম্পদ পরিচালনা মানুষ শারীরিক প্রক্রিয়া এবং এই দুটিকে সংযোগ করার উপায় একটি সম্পূর্ণ পদ্ধতির দিকনির্দেশনা তৈরি করা এ হলো পরিচালনা কর্মের একটি অবিচ্ছেদ্য একত্রীকরণ এখন গ্রাহকরা যখন কোনও জটিল প্রস্তাবের দিকে নজর দেন যখন কোনও গ্রাহক হয়তো বা তার বাচ্চাদের জন্য শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করছেন সুতরাং পরীক্ষার প্রক্রিয়া থেকে আমি শিক্ষা প্রক্রিয়া এবং সেখানে কী ধরনের মৌলিক রূপান্তর ঘটছে তা নিয়ে আলোচনা করছি না কারণ আপনি বুঝতে পারবেন যে ধরুন এই কোর্সের অন্তর্গত আমি কোনও জায়গায় আছি আপনি অন্য কোনও জায়গায় আছেন আমি এটি একটি নির্দিষ্ট সময়ে রেকর্ড করেছি আপনি এতে অন্য কোনও সময়ে অংশ নিচ্ছেন তবুও আমরা সংযুক্ত আপনি যদি ফোরামে অংশ নেন আমি প্রায় সঙ্গে সঙ্গে অনুভব করতে পারবো যে আপনি কি ভাবছেন সুতরাং এই ধরণের পরিস্থিতিতে যেমন একদিকে জটিলতার সৃষ্টি হচ্ছে তেমনি অন্যদিকে সম্ভাবনার বিশাল পরিসীমা খুলে যাচ্ছে তাই শিক্ষা একটি ভাল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুসন্ধান একটি ভাল কোর্স প্রতিষ্ঠানের অবস্থান এই সমস্তগুলির এখন শারীরিক মিথস্ক্রিয়া বৈদ্যুতিন মিথস্ক্রিয়া যারা ইতিমধ্যে কলেজে অধ্যয়নরত বা যারা যারা এই বিষয়গুলি অধ্যয়ন করছে তাদের কাছ থেকে ইনপুট পাওয়ার ভাল সম্ভাবনা রয়েছে আপনার পদার্থবিজ্ঞান অধ্যয়ন করা উচিত না বৈমানিক প্রকৌশল এই বিষয়গুলির সম্বন্ধে আরও বেশি কিছু জানতে আপনার সামনে আজ অনেক মঞ্চ প্রস্তুত আছে প্রতিটি ক্ষেত্রে কেরিয়ারের সম্ভাবনা কী আপনি কিভাবে উপযুক্ত এইরকম প্রশ্নের উত্তরের জন্য আপনি আজ বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশন এবং বৈদ্যুতিক পরিষেবাদি খুঁজে পেতে পারেন এই জটিলতা এবং সুযোগের ধারাবাহিকতা আমাদের বলছে যে গ্রাহকরা যখন এই আধুনিক পরিসেবাগুলির মূল্যায়ন করেন তারা মূলত তিন ধরণের গুনমানের দিকে নজর দেয় প্রথমে আসে অনুসন্ধানের গুণমান মানে কতটা তথ্যের ব্যাপ্তি কতটা জ্ঞানের ইনপুটের পরিসীমা একটি গ্রাহক খোঁজ করে যে কোনও পণ্য বা পরিষেবা বা তাদের সংমিশ্রণ কেনার আগে এখন পরিষেবা সরবরাহকারী এবং পরিষেবা ভোক্তা বা সন্ধানকারীর মধ্যে নিযুক্তি হওয়ার আগেই অনুসন্ধানের গুণমানটি ঘটতে পারে তবে পরবর্তী ধরণের গুণমান যাকে আমরা অভিজ্ঞতা গুণমান বলবো তা পরিষেবার নিয়োগ চলাকালীন ঘটে যেমন ধরুন আপনি যখন কোনও রেস্তোঁরায় খাবার খাচ্ছেন তৎক্ষণাৎ এবং আরও বেশি অনেক ব্যবসায় এখন তৃতীয় ধরণের একটি গুণমান এগিয়ে আসছে এবং তা হল বিশ্বাসের গুণমান যেমন আপনাকে নিজের সাক্ষাৎকারের সময় আগে থাকতে নির্ধারণ করতে হবে চিকিৎসা বিশেষজ্ঞের খোঁজ করতে হবে এবং তাঁর সহায়তা নিতে হবে তবেই আপনি চিকিৎসার সাহায্য পাবেন হতে পারে আপনার কোনও ছোটখাটো অস্ত্রোপচার হয়েছে তবে এই অস্ত্রোপচারের গুনমান পরে জানা যাবে অস্ত্রোপচারের সময়ের অনেক পরে এই প্রাথমিক পর্যায়ে আমি কেন এই তিন ধরণের গুণাবলীর কথা উল্লেখ করছি তার কারণ আমি চাই আপনি আপনার প্রতিদিনের অভিজ্ঞতা থেকে আপনি প্রতিদিন যে পরিষেবাগুলি ব্যবহার করছেন সেগুলির উপর আপনি এই তিনটি মাত্রার মানদণ্ড প্রয়োগ করুন তাহলে আপনি দেখতে পারবেন যে কি ধরণের পরিষেবায় কী ধরণের গুণমান প্রাধান্য পেয়েছে বা কোন দুটি গুণমান মিলে আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে এটি গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি পরিষেবা প্রক্রিয়াতে নিযুক্ত লোকেদের জানতে চান আপনাকে জানতে হবে যে তাঁরা কি খুঁজছেন পরিষেবার পরিবেশে গ্রাহকের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি আমাদের গভীরভাবে বুঝতে হবে কারণ এখান থেকেই সবকিছু শুরু হয় ভোক্তার প্রয়োজনীয় সংস্থান এবং দক্ষতা গ্রাহকরা কীভাবে সরবরাহ করে এবং কীভাবে সরবরাহকারী সংস্থাগুলির দক্ষতার সাথে একত্রিত করে মূল্য উৎপাদিত করা যায় সর্বদা মনে রাখবেন যে ভোক্তা তথ্যের গুণমান অভিজ্ঞতার গুণমান বা বিশ্বাসের গুণমানের জন্য সন্ধান করছেন সুতরাং পরিষেবা গ্রাহক এবং পরিষেবা সরবরাহকারীর মধ্যে বিনিময় এবং সহ সৃষ্টির প্রক্রিয়াটি গ্রাহকদের প্রয়োজনের প্রকৃতির বোঝার দ্বারা পরিচালিত হতে হবে আমাদের অবশ্যই এখানে মাসলোর প্রয়োজনীয়তার শ্রেণিবিন্যাস সম্পর্কে উল্লেখ করতে হবে এবং আমি আপনাকে অনুরোধ করব যে এই প্রয়োজনীয়তার শ্রেণিবিন্যাস কী তা বোঝার জন্য আপনি অন্তর্জালে অনুসন্ধান করতে পারেন এটি আপনাকে বলে যে যখনই আমরা কোনও সন্তুষ্টি চাই যখনই আমরা কোনও সমস্যার সমাধান চাই এটি আপনার শারীরিক চাহিদা ক্ষুধা পরিপূর্ণতা বা পরিবেশের বিরুদ্ধে সুরক্ষার মতো খুব মৌলিক চাহিদাগুলির সাথে সম্পর্কিত হতে পারে আপনার সংযুক্ত হওয়ার প্রয়োজনীয়তা আপনার বন্ধুত্বের চাহিদা সম্মান স্বীকৃতি আর ভালবাসার প্রয়োজন এবং প্রয়োজনীয় কাঠামোর বোধশক্তিকে আমাদের বিভিন্ন ধরণের গুণাবলীর বুঝের সাথে সম্পর্কিত করতে হবে ভোক্তার এই সম্পূর্ণ কাঠামো পরিষেবা ভোক্তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং পরিষেবাগুলির মূল্যায়নের প্রক্রিয়া সম্পর্কে আমাদের উপযুক্ত উপলব্ধি তৈরি করতে আমাদের চারটি মৌলিক ব্লকের সাহায্য নিতে হবে প্রকৃতপক্ষে এইভাবেই আমরা অস্থায়ীভাবে বা দীর্ঘ সময়ের জন্য ক্রয় বা সংগ্রহ বা ব্যবহার করি বা অংশগ্রহণ করি প্রায় সবকিছুই স্পষ্ট বা অদৃশ্য এবং এই চারটি ব্লক আপনার বুনিয়াদি ম্যানেজমেন্ট এবং বিপণন প্রক্রিয়াগুলির পূর্ববর্তী উপলব্ধি থেকে সুপরিচিত এটি শুরু হয় তথ্যের অনুসন্ধান দিয়ে যেখানে আপনি প্রয়োজনীয়তা অনুভব করেন তারপরে আপনি কিছু তথ্য সংগ্রহ করেন তারপরে আপনি বিকল্পগুলির মূল্যায়ন করেন তারপরে আসে আপনার ক্রয় প্রক্রিয়া ব্যবহারের প্রক্রিয়া এবং ক্রয় পশ্চাৎ মূল্যায়ন এই মডিউলটি শেষ করতে আমি আজ এই কোর্সের এবং সমস্ত ব্যবসায়ের মূল আপনাদের সামনে রাখবো যেটা হলো ব্যবহারকারী এবং সে প্রক্রিয়াতে কী মূল্য নিয়ে আসবে সুতরাং আগের সেই সহজ চারটি ধাপের অনুক্রমিক প্রক্রিয়াটিকে এখন পরস্পরের উপর ক্রিয়ারত পাঁচটি ব্লক হিসাবে বিবেচনা করা যেতে পারে যেগুলি সবসময় ক্রমিক হবে না তবে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝার বিষয় সেটি হল যে আজ আমরা বুঝতে পারি যে ব্যবসা হিসাবে আমরা যেভাবে আমাদের ব্যবসায় পণ্য এবং পরিষেবাদি সম্পর্কে তথ্য সরবরাহ করি যেভাবে আমরা পরিষেবা ভোক্তাকে বিকল্পগুলির মূল্যায়ন করতে সহায়তা করব ক্রয়ের প্রক্রিয়া ক্রয় পশ্চাৎ মূল্যায়ন এই সমস্ত নিয়ে আমাদের ভাবতে হবে ব্যবহারকারী এই প্রক্রিয়াগুলিতে কী নিয়ে আসে তার শর্ত সাপেক্ষে তাদের মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি তাদের শিষ্টাচার এবং রীতিনীতি তাদের সৌন্দর্য বোধ রঙ অনুভূতি গঠনবিন্যাস শিক্ষা সামাজিক দক্ষতা এগুলোই হলো মূল আমরা যা করি তা নয় তবে কেন্দ্রের সেই সবুজ ব্লকটি দিয়ে শুরু করুন আপনি যে গ্রাহককে সম্বোধন করছেন তাকে বোঝা দিয়ে আপনি যে চাহিদা পূরণ করতে চান এবং তারপরে আপনি সেই বাকি সমস্ত ব্লকের আরও গভীরে যান এবং তারপরে এই পাঁচটি ব্লককে একটি সমন্বিত প্রণালী হিসাবে পুনর্বিবেচনা করুন